আজকের আলোচনায় স্বাগত এই আলোচনায় আমরা তোমাদেরকে গ্যাস সেন্সরব্যবস্থাটি সক্রিয় হয়ে উঠবে প্রথমত আমি দেখাবো কিভাবে আমি MQ2 গ্যাস সেন্সরের টাকে যুক্ত করছি এবং তারপর পরীক্ষাটি প্রদর্শন করব প্রথমতMQ2 গ্যাস সেন্সর অথবা ধোঁয়া নির্ণয় করতে পারে পিনগুলির রূপরেখাটি এইরকম প্রথম পিনটি হচ্ছে তড়িৎ উৎস ভোল্টেজ Vcc র জন্য যেটিতে সাধারণত 2 ভোল্ট এর মধ্যে ঘোরাফেরা করে কিছু জিনিস জানা দরকার যে MQ2 গ্যাস সেন্সর পিনের সাথে যুক্ত হয় তো সেটা আমরা ইতিমধ্যেই বেশিরভাগ পরীক্ষায় করেছি সেই একইভাবে আমরা এটাও করব এবং একটা উপযুক্ত প্রান্তিক মান ঠিক করা যেতে পারে যাতে কোন গ্যাস নির্ণয় করা মাত্রই এলার্ম লিখতে হবে এই পরীক্ষায় আমরা কি করব না যখনই কোন গ্যাসের উপস্থিতি টের পাওয়া যাবে তখনই এলার্মটি যুক্ত হবে এইটা হচ্ছে সংযোগ চিত্রটি যেটা কিনা খুবই সহজ সরল ডিজিটাল আছে

তো এইটাই হচ্ছে প্রয়োজনীয় বর্তনী চিত্রটি এবার Mbed C কোড টির খুবই মিল আছে এটার আগে এই জিনিসগুলো আবার খুবই সোজাসাপটা এটা হচ্ছে PWMOut mypwm যেটা স্পিকার রয়েছে মানে এটা পুনরায় চলবে x Gread এর সাথে ব্যবহার করতে পারি তো আমরা এই আলোচনার শেষে চলে এসেছি এবং যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা গুলি তোমাদেরকে আমরা এই কোর্সে টিকে কিভাবে বাকি জিনিসগুলোর সাথে যুক্ত করবো এই পরীক্ষাটিতে আমি এসটিএম বোর্ড লাগবে তো অনেক রকম জিনিসই সম্ভব কিন্তু এখানে আমরা যেটা করছি সেটা হচ্ছে এই স্মোক সেন্সর এর সাথে যুক্ত করতে পারি তো এইটা হচ্ছে গ্যাস সেন্সর টা এই গ্যাস সেন্সর A1 পিনের সাথে যুক্ত করবো স্পিকার হিসেবে ব্যবহার করেছি তো প্রথমটা হচ্ছে Vcc তার পরেরটা হচ্ছে GND এবং শেষেরটা হচ্ছে এনালগ আউটপুট টাকে ভরে দেব এবার একটা দেশলাই কাঠি ব্যবহার করব আমি এই দেশলাই কাঠিটাকে জ্বালিয়ে নিভিয়ে দেব এবং তার ধোঁয়াটা ব্যবহার করব যখনই এটি ধোঁয়া টের পাবে সাইরেন টি কিছুক্ষণের জন্য সক্রিয় থাকবে আমি আবার এটা একবার পুনরায় করব ভালোমতো ধোঁয়া থাকলে তবেই এটি টের পাবে সুরক্ষার কারণে তুমি সবসময়ই গৃহ স্বয়ংক্রিয় ব্যবস্থায় এই স্মোক সেন্সর এর উপর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা আমরা এগিয়ে যাব এবং দেখব এরপর আর কি কি পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে ধন্যবাদ